বিশ্ববিদ্যালয়ে যারা কাজ করেন তাদের অন্যতম কন্সার্ন হল তারা যে উদ্ভাবন করেছেন তা প্রকাশ করবেন অথবা তার পেটেন্ট নেওয়া উচিত সেই ব্যাপারে পেটেন্ট প্রকাশের বিতর্কটি অনেকদিন ধরে চলে আসছে কোন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বা গবেষকের কাজ প্রথমে প্রকাশিত হওয়া বা এর পেটেন্ট নেওয়া উচিত কিনা বোঝার ক্ষেত্রে প্রচুর স্ট্র্যাটেজি আছে প্রকাশ করা অথবা পেটেন্ট নেওয়া শেষ মুহূর্তের দ্বিধা বিপদজনক পরিণতি আনতে পারে ইম্পেরিয়াল কলেজ লন্ডন এর অধ্যাপক Perneczky র উদাহরণ রয়েছে 2010 সালে অধ্যাপক Perneczky সেরিব্রোস্পাইনাল ফ্লুইডে প্রোটিনকে আইসোলেটেড করেছিলেন যেটা কে অ্যালঝাইমার রোগের জন্য বায়োমার্কার হিসেবে ব্যবহার করা যায় এটি পূর্ববর্তী রোগ নির্ণয় পদ্ধতির অ্যাকুরেসি থেকে যথেষ্ট উন্নতির প্রতিশ্রুতি দেয় যখন প্রফেসর তার TTO টেকনোলজি ট্রানস্ফার অফিসে পৌঁছান ভারতে এর সমতুল্য IPM সেল ইন্টেলেকচুয়াল প্রপার্টি ম্যানেজমেন্ট সেল এটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি অফিস যা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত সমস্ত IP পরিচালনা করে TTO বা IPM সেল কিভাবে অপারেট করে আপনি তার উপর আরো বিস্তারিত আলোচনা দেখতে পারেন তিনি যখন তার ডিসকভারিকে বাণিজ্যকরণের জন্য TTO র কাছে যান তিনি খুব অবাক হন এটা জানতে পেরে যে তারা আগ্রহী নয় এর কারণ যে জিনিসের পেটেন্ট নেওয়ার জন্য উনি আশা করছেন তা প্রফেসর ইতিমধ্যেই একটি লিডিং একাডেমিক জার্নালে প্রকাশ করে দিয়েছিলেন সুতরাং TTO তাকে জানিয়েছিল যেহেতু আবিষ্কারটি এখন পাবলিক ডোমেইনে রয়েছে তারা এর পেটেন্ট দিতে পারবে না এই রকম অনেক প্রফেসরের ক্ষেত্রে ঘটে প্রথমে তারা তাদের গবেষণা প্রকাশ করে দেন তারপর পেটেন্ট চাইতে গিয়ে দেখেন যে পেটেন্টের আইন তাদের প্রথমে পাবলিশ করে পরে পেটেন্ট নিতে দেয় না একমাত্র ব্যতিক্রমী ক্ষেত্র ছাড়া তাহলে প্রকাশনার ক্ষেত্রে আপত্তি কোথায় পেটেন্ট আইন অনুযায়ী পাবলিকেশন ইনভেনশনের নভেলটি নষ্ট করে দেয় কেন আপনি প্রকাশনার পর পেটেন্ট চাইতে পারেন না এটি আমরা ইতিমধ্যে আলোচনা করেছি পেটেন্ট আইন আবিষ্কারের অগ্রাধিকার রক্ষা করতে চায় এই আইন সেই ব্যক্তিকে রক্ষা করতে চায় যে সবথেকে প্রথমে আবিষ্কার করেছেএবং আবিষ্কারের পরে পেটেন্ট অফিসে এসে আবেদন পেশ করেছেন সুতরাং আগে পেটেন্ট অফিসে আবেদন করা আপনার আবিষ্কার কে সুরক্ষা দেবার একটি উপায় প্রফেসর নিজে থেকে যদি কিছু প্রকাশ করে দেন তবে সেটা ইনভেনশনের নভেলটি নষ্ট করে দেয় সুতরাং বিশ্ববিদ্যালয়ে একজন ব্যক্তি বা দল যে কেউই এগুলো ডেভেলপ করুন না কেন সবক্ষেত্রেই পেটেন্টের আবেদন জমা দিয়ে সুরক্ষিত না হওয়া অব্দি ইনভেনশন প্রকাশ না করা উচিত পেটেন্ট মঞ্জুর হবার নিশ্চয়তা না থাকলেও আবেদন ফাইল করা অগ্রাধিকার প্রিসার্ভ করে এতে আবিষ্কারের অভিনবত্ব নষ্ট হয় না ভারতে একটি প্রভিশন রয়েছে যা গ্রেস পিরিয়ড মঞ্জুর করে যদি কোন প্রটেক্টেড প্রকাশনা আপনি প্রকাশ করেন এই ধরনের আইন একটি ধরনের ডিসক্লোজার কে রক্ষা করে যা আমরা শীঘ্রই দেখতে পাব যদি আপনার প্রকাশনা পেটেন্ট আইনে সুরক্ষিত থাকে তবে আপনি 12 মাসের মধ্যে পেটেন্ট ফাইল করতে পারেন আমরা একে গ্রেস পিরিয়ড বলি এই গ্রেস পিরিয়ড ব্যবহার করবেন কিনা বিশ্ববিদ্যালয় ও প্রফেসরকে সেই বিষয়ে সচেতন সিদ্ধান্ত নিতে হবে কোন ব্যক্তির উদ্ভাবিত টেকনোলজির প্রকাশিত তথ্য জনসাধারণের ডোমেইনে থাকে এবং সে ক্ষেত্রে সর্বজনীন ডোমেইন থেকে সেটা বার করে পেটেন্ট অফিস আবেদনকারীর বিরুদ্ধে ব্যবহার করবে যদি সেই ব্যক্তি ফাইলিং দ্বারা প্রথমেই সুরক্ষা না নিয়ে থাকে পেটেন্ট ফাইল না করে শুধু এটি প্রকাশ করে দেওয়া অন্য কেউ তার পেটেন্ট নেবার পরিণতিতে পৌঁছাতে পারে পেটেন্টের অধিকার যে ব্যক্তি ফাইল করেন অবশ্যই তার কাছে যাবে ও এতে শেষ পর্যন্ত বাণিজ্যকরণও আটকে যেতে পারে কারন যদি আপনার টেকনোলজি বাণিজ্যকরনের প্রয়োজন হয় সেই প্রযুক্তিটি যদি অন্য গবেষক বা দল দ্বারা পেটেন্ট ফাইল দ্বারা সুরক্ষিত থাকে যদিও তারা আপনার আবিষ্কারের বহু পরে তা ফাইল করেছিল প্রাথমিকভাবে পেটেন্ট ধারক আবিষ্কর্তা ব্যক্তিকেও আটকে দিতে পারেন যেহেতু একবার তার পেটেন্ট গ্রান্টেড হয়েছে পেটেন্ট আইনে এটি সম্ভব তাই আমরা প্রথমে ফাইল করার নীতি অনুসরণ করার পয়েন্ট টা নিয়ে আলোচনা করেছি ভারতে ও অন্যান্য জায়গায় পেটেন্ট আইন প্রথমে কে ফাইল করেছে সেই নীতি অনুসরণ করে প্রথমে কে আবিষ্কার করেছে সেই নীতি অনুসরণ করে না সুতরাং যেহেতু এটি প্রথমে ফাইল করার নীতি অনুসরণ করে এটি প্রয়োজনীয় যে ব্যক্তি তার আবিষ্কার কে রক্ষা করতে চায় সে পেটেন্ট অফিসে পৌঁছে যাবে এমন কিছু কৌশল আছে যেগুলি এটা নিশ্চিত করে যাতে আবেদন ফাইল করার আগে ডিসক্লোজার না হয় প্রথমটি হল আপনি প্রাথমিক পেটেন্ট আবেদন ফাইল করতে পারেন যদিও ডিসক্লোজার করার আগে সম্পূর্ণ প্রস্তুত নাও হতে পারে কিছু বিশ্ববিদ্যালয়ের প্রফেসরদের ক্ষেত্রে আমরা দেখেছি আমাদের সম্মেলনে প্রেজেন্টেশন করার পূর্বে তারা দ্রুত টেকনোলজি ট্রানস্ফার অফিসে পৌঁছে যান এবং ডিসক্লোজার এর আগে প্রাথমিক আবেদন ফাইল করেন আরেকটি কৌশল হল নন ডিসক্লোজার চুক্তি সম্পাদন যা সীমিত ডিসক্লোজার রক্ষা করতে ব্যবহার করা হয় জনগণের সামনে ডিসক্লোজার NDA দ্বারা রক্ষা করা যায় না তবে আপনি যদি কোন টেকনোলজি পার্টনার বা যে এটির বাণিজ্যকরনে আগ্রহী বা ইন্ডাস্ট্রির কোন ব্যক্তির কাছে এটি প্রকাশ করতে চান তবে NDA চুক্তি সীমিত ডিসক্লোজারকে সুরক্ষা দিতে পারে কৌশলটি এরূপ কোন থার্ড পার্টির কাছে আবিষ্কার প্রকাশের আগে TTO বা IPM সেলের কাছে যাওয়া TTO বা IPM সেল কোন আবিষ্কর্তা কে ডিসক্লোজার এর আগে অধিকার সুরক্ষিত হয়েছে তা নিশ্চিত করতে সহায়তা করবে এমন হতে পারে অতিরিক্ত অর্থ পাবার জন্য সেটি কোনো তৃতীয় পক্ষের কাছে প্রকাশ করা প্রয়োজন এক্ষেত্রে কৌশল হবে টেকনোলজি কিভাবে কাজ করে তা বিশদে প্রকাশের পরিবর্তে কি কাজ করতে পারে তার মূল ফলাফলের সীমিত প্রকাশ সুতরাং এটি কিভাবে কাজ করে তার বিশদ প্রকাশ না করে সীমিত প্রকাশের উদাহরণটি যৌথ উদ্যোগে চুক্তি হওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের পার্টনার বা ফান্ডিংয়ের জন্য কৌশল হিসেবে কাজ করে TTO বা IPM সেল যে বিষয় টা কে সাধারণত ফেস করে সেটা হচ্ছে অধ্যাপক ও গবেষকদের শিক্ষিত করা এটি একটি দীর্ঘ প্রক্রিয়া এটি সময়সাপেক্ষ কারণ আজকের ডিফল্ট নিয়ম হচ্ছে পাবলিস করো নাহলে বেরিয়ে যাও প্রকাশনা একাডেমিক জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক এই মনোভাবের কারণে কিছু প্রফেসর এটি উপেক্ষা করেন যে আবিষ্কারটি প্রকাশের আগে সুরক্ষিত হতে পারে অ্যাডিশনালি ইন্সেন্টিভগুলি আজ পাবলিকেশন এর দিকে বেশি আকর্ষক একজন ব্যক্তির উন্নতির ক্ষেত্রে পেটেন্টের চেয়ে পাবলিকেশন বেশি ভূমিকা পালন করে যদিও এখন আমরা দেখতে পাই UGC র নিয়মগুলি সম্প্রতি পেটেন্ট ফাইলড্ নিয়ে বিবেচনা করা শুরু করেছে আমরা ভারতে গ্রেস পিরিয়ডের কথা একটু আগে উল্লেখ করেছি যেখানে সীমিত পরিস্থিতিতে কোন ব্যক্তি ডিসক্লোজার করে পেটেন্ট ফাইল করার জন্য তার কাছে 12 মাসের গ্রেস পিরিয়ড থাকে এটি খুব সীমিত পরিস্থিতিতে পরিচালিত হয় পেটেন্ট আইনের 31ধারা বলে কোন ব্যক্তির পক্ষে তার আবিষ্কারের ডিসক্লোজার করা সম্ভব যদি শিক্ষিত সমাজের সামনে সেই আবিষ্কারের ডেসক্রিপশন লেখা কাগজ আবিষ্কর্তা নিজে পড়ে শোনান এটি প্রথম সুরক্ষিত ডিসক্লোজার ডিসক্লোজারটি হতে হবে আবিষ্কারের বিবরণ যেটা কোন শিক্ষিত সোসাইটির সামনে যেমন একটা কনফারেন্সে দেওয়া পেপারে পড়া যেতে পারে এখন কনফারেন্স কাকে বলা হবে সেই বিষয়টি সরকারকেই প্রচার করতে হবে অথবা এই ধরনের সোসাইটির ট্রানজাকশন এর মধ্যে আবিষ্কারকের সম্মতি নিয়ে পাবলিকেশন করা হয়েছে সুতরাং শিক্ষিত সোসাইটি উপস্থিত রিভিউড গোষ্ঠী বা একটি জার্নাল এবং আবিষ্কারকের সম্মতিতে ট্রানজাকশনে প্রকাশিত হয় তবে জার্নালে প্রকাশিত পর্যালোচনা শিক্ষিত সোসাইটির ট্রানজাকশন হিসেবে বিবেচনা করা যেতে পারে এই দুটি ক্ষেত্রে যদি কোন রিসার্চ পেপার পড়া বা পেপার পাবলিশ করার তারিখ থেকে 12 মাসের মধ্যে পেটেন্ট আবেদন করা হয় তবে তা প্রটেক্টেড পিরিয়ড এর মধ্যে ধরা হবে সুতরাং শিক্ষিত সমাজের সামনে প্রেজেন্টেশন বা একটি জার্নালে পাবলিকেশন গবেষণা কাজের জন্য শুধু এই দুটি পরিস্থিতিতে গ্রেস পিরিয়ড বাড়ানো যেতে পারে তবে এই প্রভিশন নিয়ে কিছুটা অনিশ্চয়তা রয়েছে কারণ একটি শিক্ষিত সমাজ বলতে কি বোঝায় সরকার সেটার কোন নির্দিষ্ট বিজ্ঞপ্তি প্রকাশ করেনি সুতরাং একটি অতিরিক্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হতে হবে এবং পেটেন্ট অফিস ও শিক্ষিত সমাজের ট্রানজাকশন সম্পর্কে পরিষ্কার কোন ধারণা দেয় নি এখন কি করা দরকার যে গবেষক বিশ্ববিদ্যালয়ে কর্মরত আছেন বা কোন অধ্যাপক যিনি বিশ্ববিদ্যালয়ে গবেষণা করছেন তাদের পাবলিকেশন অথবা পেটেন্টের আবেদনের গুরুত্ব বুঝে একটা সিদ্ধান্ত নিতে হবে এটি তাদের বাণিজ্যকরনের জন্য প্রয়োজনীয় সময় এবং পেটেন্টিংয়ের জন্য প্রয়োজনীয় রিসোর্সের ফ্যাক্টরগুলো ভেবে নিয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য প্রয়োজন পেটেন্ট করা আবিষ্কারের গড় মাত্র 10 পার্সেন্ট বাণিজ্যিকভাবে সফল হয় যার অর্থ 90 পার্সেন্ট পেটেন্ট যা ফাইল করা হয়েছে তা কমের্সিয়ালাইজড হয় না এবং গড়ে পেটেন্টগুলি তাদের জন্য ব্যয় করার চেয়ে কম অর্থ উপার্জন করে সুতরাং একটি পেটেন্টিং প্রক্রিয়া যদি আপনি শুধু একে ভারতের মধ্যে করতে চান তবে আপনার লক্ষাধিক খরচ হতে পারে কিন্তু আপনি যদি আপনার আবিষ্কারকে ধরুন দশটি বিচারবিভাগে বিশ্বজুড়ে রক্ষা করতে চান সে ক্ষেত্রে যে খরচ অন্তর্ভুক্ত হবে সরকারি ফি এবং বিভিন্ন ক্ষেত্রের পেটেন্ট ড্রাফটিং করার সাথে জড়িত প্রফেশনালদের ফি তা দুকোটি টাকা হতে পারে